MQTT নিয়ে এগিয়ে গেলে এটি জানা দরকার কোনটি প্রকৃত স্ট্যান্ডার্ড যা দিয়ে MQTT বাস্তবায়ন করা উচিত ধরো তুমি MQTT বাস্তবায়ন শুরু করতে চাও সম্পূর্ণ প্রোটোকল এবং সম্পর্কিত কমান্ড গুলি বিকাশ করতে চাও তাহলে তোমাকে সেগুলো জানতে হবে সুতরাং স্ট্যান্ডার্ড টি খুব ভালভাবে জানা উচিত যেটা প্রকৃতপক্ষে যে কোনও কিছুর ভিত্তি স্ট্যান্ডার্ডটি ওয়েসিস থেকে প্রাপ্ত এবং বর্তমান সংস্করণটি MQTT 31 এই স্ট্যান্ডার্ডটি সাবধানতার সাথে দেখলে বুঝবে এটি প্রোটোকল এর ব্যাখ্যা সম্পর্কে সমস্ত কিছু জানায় আমি যা যা অ্যাবস্ট্রাক্ট দেখেছি তার মধ্যে অন্যতম সেরা অ্যাবস্ট্রাক্ট হল এটা যাসম্পূর্ণ প্রোটোকল বর্ণনা করে আমি এটি পড়েছি এটি জিনিসটির আসল লক্ষণীয় এটি একটি ক্লায়েন্ট সার্ভার পাবলিশ সাবস্ক্রাইব মেসেজিং প্রোটোকল এটি খুব ভালভাবে লিখিত লাইট ওয়েইট খোলামেলা সরল এবং ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে যাতে কার্যকর করা সহজ হতে পারে এই বৈশিষ্ট্যটি অনেকের পক্ষে আদর্শ হতে পারে বাধা পরিবেশ সহ পরিস্থিতি যেমন মেশিনে মেশিনে যোগাযোগ এবং IoT যেখানে একটি ছোট কোডের ফুটপ্রিন্ট প্রয়োজন হয় এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ প্রিমিয়াম এ থাকে প্রোটোকলটি TCP IP বা অন্যান্য নেটওয়ার্ক প্রোটোকলগুলির উপর দিয়ে চলে যা অর্ডার্ড লস্সলেস দ্বিপাক্ষিক সংযোগ সরবরাহ করে এটির বৈশিষ্ট্যগুলি হল পাবলিশ সাবস্ক্রাইব ব্যবহার অন্তর্ভুক্ত মেসেজ প্যাটার্ন যা ওয়ান টু মেনি মেসেজ বিতরণ এবং অ্যাপ্লিকেশন ডিকোপলিংয়ে সরবরাহ করে একটি মেসেজিং ট্রান্সপোর্ট যা পে লোডের সামগ্রীতে অজ্ঞেয় এবং মেসেজ সরবরাহের জন্য 3 টি কোয়ালিটি অফ সার্ভিস তোমরা এখন এই সব কিছু জানো আমরা এর কিছু প্রদর্শন দেখেছি সর্বাধিক একবার যেখানে অপারেটিংয়ের পরিবেশ সর্বোত্তম প্রচেষ্টা অনুসারে মেসেজ সরবরাহ করা হয় মেসেজ লস হয় এই QoS লেভেল উদাহরণস্বরূপ পরিবেষ্টিত সেন্সর ডেটা র জন্য ব্যবহার করা যেতে পারে যেহেতু পৃথক রিডিং হারিয়ে গেলে তা বিবেচ্য নয় কারণ পরেরটি খুব শীঘ্রই প্রকাশিত হবে মূলত যখন তুমি একটি পরিবেষ্টিত পরিবেশ পরিমাপ করছ তখন তাপমাত্রা আয়তন বহুলাংশে পরিবর্তন হয় না সুতরাং তুমি যদি একটি প্যাকেট হারিয়ে ফেল তবে এটা কোন ব্যাপার না সুতরাং এটি কীভাবে প্রয়োগ করা যায় তা দেখ কমপক্ষে একবার QoS লেভেলে মেসেজ গুলি অবশ্যই আসবে তবে ডুপ্লিকেট গুলি ঘটতে পারে যদি সেন্সর ডেটাযুক্ত একাধিক মেসেজগুলি থাকে তবে সত্যিই কোনও ক্ষতি নেই সুতরাং সেই পরিস্থিতিতে একাধিক মেসেজগুলি ফিল্টার করে তোমার একটি উপায় রয়েছে ইন্টেলিজেন্স সহ সিস্টেম গুলি দিয়ে তুমি মেসেজগুলি সরাতে পারো ঠিক একবার QoS লেভেলে মেসেজগুলি ঠিক একবারই আসবে এই লেভেলের জন্য ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ বিলিং সিস্টেমগুলির সাথে যেখানে সদৃশ বা হারিয়ে যাওয়া মেসেজগুলির জন্য ভুল চার্জ প্রয়োগ করতে পারে অবশ্যই তুমি তোমার ইউটিলিটি বিল দুবার উত্পাদন করতে চাইবে না এবং তুমি দ্বিগুণ পরিমাণ অর্থ প্রদান করতে চাইবে না তুমি চাইবে না যে এই অ্যাপ্লিকেশনগুলি ইউটিলিটি বিল এবং পাওয়ার মিটারের মতো যা MQTT ব্যবহার করে তাতে এটি ঘটুক যে এই জিনিসগুলি দুটিবার প্রদর্শিত হোক সুতরাং এটি একটি দুর্দান্ত জিনিস যা তুমি ঠিক একবার ব্যবহার করতে পার পরের পয়েন্ট টি হল নেটওয়ার্ক ট্র্যাফিক কমাতে একটি ছোট ট্রান্সপোর্ট ওভারহেড এবং হ্রাস করা প্রোটোকল এক্সচেঞ্জ এবংআগ্রহী পক্ষগুলিকে অবহিত করার প্রক্রিয়া যখন কোনও অস্বাভাবিক সংযোগ ঘটে লাস্ট উইল এবং টেস্টামেন্টের পদ্ধতি মনে কর এটি আগ্রহী পক্ষগুলিকে অবহিত করার একটি ব্যবস্থা বলে যখন একটি অস্বাভাবিক সংযোগ ঘটে সুতরাং এটি একটি সুন্দর অ্যাবস্ট্রাক্ট এবং সমস্ত প্রোটোকল বিষয়ে কথা বলে তুমি এই ডকুমেন্টটি দুর্দান্তভাবে পড়তে পার এবং এটিতে সমস্ত মেসেজগুলি উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ সামগ্রীর সারণী দেখলে দেখবে MQTT এর সংগঠন পরিভাষা ডেটা উপস্থাপনা নিয়ন্ত্রণ প্যাকেট তথ্য MQTT নিয়ন্ত্রণ প্যাকেটের তথ্য তারপরে MQTT নিয়ন্ত্রণ প্যাকেটগুলি সংযুক্ত করার মেসেজগুলি যা আমরা গতবার দেখেছিকন্নাকপাবলিশ মেসেজপাবলিশ একনলেজমেন্ট PUBACK ইত্যাদি এরপর আছে pub rel পাবলিশ রিলিজ pub comp পাবলিশ কমপ্লিট সাবস্ক্রাইব তো টপিকস subackসাবস্ক্রাইব অকনোলিজমেন্ট আনসাবস্ক্রাইব ফ্রম টপিকস আনসাবস্ক্রাইব অকনোলিজমেন্ট ping req পিং রিকোয়েস্ট ping res পিং রেসপন্স ডিসকানেক্ট নোটিফিকেশন এবং কোয়ালিটি অফ সার্ভিস 0 1 2 টপিক নাম এবং টপিক ফিল্টারস এরআর হ্যান্ডলিং সার্ভার দ্বারা ক্লায়েন্টস অথেনটিকেশন ক্লায়েন্টর দ্বারা সার্ভার অথেনটিকেশন সব সিকিউরিটি বিভাগের আওতাধীন আমি বলব যে তুমি সবকিছু পরিচালনা করতে পার তবে সিকিউরিটি অংশটি পরিচালনা করা তোমার পক্ষে খুব কঠিন কারণ প্রোটোকল জিনিসটি আমরা বলতে পারি আমি নিশ্চিত তুমি খুব দ্রুত এটি গ্রহণ করবে সিকিউরিটির জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ব্যয় করতে হবে আমি তোমাকে এটি বলতে পারি যদি সিকিউরিটি সঠিকভাবে পরিচালনা কর তাহলে IoT সফল হবে এনার্জি একটি বড় স্তম্ভ সিকিউরিটি আরেকটি বড় স্তম্ভ এই দুটি প্রয়োজনীয়তা আছে পূরণ করা তুমি কীভাবে IoT সিস্টেমে সিকিউরিটি পেতে পার তার চারপাশে তোমাকে নতুনত্ব শুরু করতে হবে সুতরাং সিকিউরিটি ব্যতীত IoT তোমাকে সাফল্য দেবেনা পাওয়ার হ্যান্ডলিং ব্যতীত IoT সাফল্য দেবেনা কোন তথ্য বিশ্লেষণ এবং সঠিক ডেটা ছাড়াই IoT সাফল্য দেবেনা সুতরাং এমন সমস্ত তৈরি করা ডেটা যত্ন নিতে ডেটা অ্যানালিস্ট দরকার ডেটা হ্যান্ডলিং বেশ কয়েকটি গেটওয়েতে ঘটে এবং তোমাকে অবশ্যই সুরক্ষিত ডেটা কমিউনিকেশন হ্যান্ডেল করতে সক্ষম হতে হবে সুতরাং সুরক্ষা হল একটি বড় স্তম্ভ এবং দশ বছরের জীবনকালের জন্য প্রয়োজন সুতরাং তোমার পাওয়ার ম্যানেজমেন্ট ও দরকার mএই স্তম্ভগুলি ক্রমে একসাথে কাজ করতে হবে IoT কে একটি দুর্দান্ত সাফল্য বানাতে দয়া করে যথেষ্ট পরিমাণে সময় ব্যয় করবে এই 5 অধ্যায়টি টি বোঝার জন্য আমি তোমাকে কয়েকটি ছোট প্রদর্শন তৈরিতে সহায়তা করব আমাদের প্রজেক্ট কর্মীরা মিস তেজস্বিনী পর্যাপ্ত সময় ব্যয় করেছেন এবং আমরা তোমাকে দ্রুত ডেমো দেখাব তবে এটি পুরো সমাধান নয়সমস্যাটি পুরোপুরি বুঝতে হবে এই অধ্যায়টি বুঝতে পুঙ্খানুপুঙ্খভাবে হবে এবং অবশ্যই আমরা সে বিষয়ে প্রশ্ন নিতে পেরে খুশি হব সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ 5 অধ্যায় এ মনোযোগ দেবে 6 অধ্যায় ওয়েব সকেট রিয়েল টাইম পরিবেশে MQTT ব্যবহারের ক্ষেত্রে প্রকৃত নিরবধি দ্বি নির্দেশমূলক ডেটা ট্রান্সফার সম্পর্কিত কিছু যদি সময় অনুমতি দেয় আমরা চেষ্টা করব এবং দেখব বাকি সব সরাসরি কন্ফার্ম এবং কনফর্মান্স টার্গেট MQTT সার্ভার MQTT ক্লায়েন্ট এবং এরম অনেক কিছু যদিও আমি জোর দিয়েছি যে তোমাকে সিকিউরিটি অধ্যায়টি নিয়ে বুঝতে হবে তবে আমি মনে করি যে এই দুর্দান্ত এক্সট্রাক্ট এর ওপর তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে যা MQTT সম্পর্কে লেখা এটি বলেছে যে যখন ছোট কোডের ফুটপ্রিন্ট প্রয়োজন এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ প্রিমিয়ামে রয়েছে তোমার এই MQTT প্রোটোকলটি ব্যবহার করা উচিত সুতরাং MQTT এখানে সঠিকভাবে তালিকাবদ্ধ রয়েছে এবং এটি আরও বলে যে এটি টিসিপি আইপি ওপরে চলেছে আমি ওয়েবে যা কিছু দেখেছি তার দিকে আমি তোমাকে নির্দেশ করতে চাই এবং আমি কিছু সংখ্যা দেখাবো আমরা একটি নতুন পৃষ্ঠা নেব যাতে আমরা এটি পুরোপুরি বুঝতে সক্ষম হই আমরা একটি নতুন পৃষ্ঠা নেব আমরা MQTT দিয়ে শুরু করি এবং এটি তুলনা করি যে আমি বলব একদিকে HTTPS এবং অন্যদিকে MQTT এটি পাব সাব এবং এটি REST রিপ্রেসেন্টেশনাল স্টেট ডায়াগ্রাম তুমি এক টুকরা ডেটা চাও তবে তোমার 302 বাইট প্রয়োজন এটি আমি ওয়েব থেকে তথ্য পেয়েছি কিন্তু তুমি পরীক্ষা করে দেখে খুঁজে বের করতে পারো তোমার 68 বাইট দরকার এক টুকরো ডেটা পেতে গেলে ঠিক আছে মনে কর তুমি একক টুকরো ডেটা প্রেরণ করতে চাও তবে এটি 320 বাইট এবং এখানে এটি মাত্র 47 বাইট তুমি যদি 100 টুকরো ডেটা পেতে চাও তবে এটি 12600 বাইট এবং এটি 2445 বাইট আমরা এভাবে লিখতে পারি এবং এটা পরিষ্কার ইঙ্গিত করে যে MQTT বিজয়ী এবং এটি আসলে অ্যাবস্ট্রাক্ট এ যা লেখা হয়েছিল তা ন্যায়সঙ্গত করে তুমি যদি সেন্সর ডেটা নেটওয়ার্ক নিয়ে কথা বল তাই কেন MQTT কারণগুলির মধ্যে একটি কারণ এটি অত্যন্ত ছোট ডেটা প্যাকেট আকার সবকিছু বাইনারি আকারে প্রেরণ করা হয় এবং HTTP প্রোটোকলের সাথে কোনও তুলনা হয় না বিশেষত স্থাপত্য মনে রাখবে আমরা সুরক্ষা নিয়ে কোনও আপস করতে চাই না যেমন HTTP জগতের মধ্যে HTTPS গুরুত্বপূর্ণ সেরকম MQTT বিশ্বে খুব অনুরূপ কিছু দরকার অতএব স্ট্যান্ডার্ড থেকে MQTT বিষয়ক অধ্যায়টি একটি অত্যন্ত সমালোচনামূলক অঙ্গ সুতরাং সেই অধ্যায়টি রাখতে হবে এবং কীভাবে এই বিশেষটির সাথে সুরক্ষা যুক্ত করতে পারো তা সন্ধান করতে হবে সুতরাং সুরক্ষায় কোনও আপস করবেনা তবে একই সাথে পে লোড হ্রাস এটি নিশ্চিত করার চেষ্টা করার নমনীয়তা দেয় IoT বিশ্বে বিশেষত সেন্সর নেটওয়ার্কগুলির জন্য অত্যন্ত অনুকূল এটি লিঙ্কযুক্ত লো ব্যান্ডের জন্য অনুকূলিত এবং এটি লো ফুটপ্রিন্ট সিস্টেমগুলির জন্য অনুকূলিতকরণ উপরে উল্লেখ করা বিষয়গুলি বিশেষত IoT বিশ্বে গুরুত্বপূর্ণ যা মূলত কিছু সংবেদন এবং কিছু যোগাযোগ কিছু কম্পিউটিং করছে এবং কিছু নিয়ন্ত্রণ অত্যন্ত নির্দিষ্ট কার্যকলাপ অত্যন্ত ভাল কারণ এটির সাবস্ক্রাইব পাবলিশ আর্টিকেল দৃষ্টান্ত রয়েছে এবং এটি ওয়ান টু মেনি করতে পারে যা http এর ক্ষেত্রে সম্ভব ছিল না কারণ এটি TCP ব্যবহার করে পাবলিশার এবং সাবস্ক্রাইবারের মধ্যে সম্পূর্ণ লেনদেন ব্রোকারের মাধ্যমে হয় এটি একটি দুর্দান্ত সুবিধা সুতরাং তোমাকে এই সমস্ত জিনিস মাথায় রাখতে হবে যখন তুমি অন্য প্রটোকলের বিপরীতে MQTT বেছে নেবে ঠিক এটা একটা কথা এই HTTP রেস্ট নিয়ে একটু কথা বলব http এর রেস্ট স্থাপত্য এবং MQTTএর pub sub স্থাপত্য দ্রুত ভাবে এটা শেষ করে ফেলি কি কি জিনিস আছে কাজের ক্ষেত্রে http এর শৈলী ডকুমেন্টের মতো লিখিত আপডেটের ফর্ম্যাট করে প্রতিবার একটি পৃষ্ঠা আপলোড করার সময় অর্থাৎ তোমার ব্রাউজারে ডাউনলোড করার সময় একটি সুন্দর ডকুমেন্টের মতো এটি তৈরি হবে একটি নথি কেন্দ্রিক সিস্টেমের মতো এবং একটি রিকোয়েস্ট আছে দিয়ে রেসপন্স তবে এখানে আমি সেন্সর সম্পর্কিত কিছু তথ্য খুঁজছি সুতরাং এটি আরও ডেটা কেন্দ্রিকআরও সংখ্যা সম্পর্কে সেন্সিং সম্পর্কে এবং যে কোন প্রোটোকল ব্যবহার করো না কেন এটি ডেটা ব্যবহার সম্পর্কে তথ্য এবং এটি সত্যই পাবলিশ সাবস্ক্রাইব ব্যবহার করে দ্বিতীয় জিনিসটি যদি তুমি HTTP বিশ্বে ব্যবহৃত কিছু ক্রিয়াকলাপগুলির দিকে লক্ষ্য কর তোমার কাছে আছে গেট দিয়ে পোস্ট তারপর পোস্ট ডিলিট পুট এগুলি সব ক্রিয়াকলাপ এখানে এটা খুব সরল pub sub unsub ইত্যাদি রয়েছে খুব সাধারণ প্রোটোকল শিখতে খুব সহজ HTTP তে মেসেজ আকারটি বড় এটি বড় এবার MQTT এ খুব ছোট 2 বাইট সমান সর্বনিম্ন হেডার মানে আমি হেডারের বিবরণে প্রবেশ করি নি তবে 2 বাইটের মতোই ছোট হবে এবার কোয়ালিটি অফ সার্ভিস কেমন HTTP তে তুমি জানোনা তোমার ডকুমেন্ট কি রকম আসবে সুতরাং এখানে কিছুই নেই কিন্তু MQTT এর ক্ষেত্রে তিনটে লেভেল আছে এবং তুমি যদি ডেটা বিতরণের দিকে লক্ষ্য কর তবে এটি ওয়ান টু ওয়ান আর MQTT তে ওয়ান টু মেনি আছে কারণ আমরা ডিকোপলিং করতে সক্ষম হচ্ছি সুতরাং তুমি যদি MQTT ব্যবহার করো তবে অনেক সুবিধা রয়েছে অতএব আমি এখানে বলতে চাইছি যে যদি তুমি নিজেকে প্রশ্ন করো যে কেন MQTT তো এগুলি কয়েকটি দুর্দান্ত তুলনা যা নিয়ে তুমি ভাবতে পারো যখন MQTT নিয়ে কথা বলছো সুতরাং এটি কিছু আকারে খুব দরকারি একটা জিনিস যা তোমাকে মনে রাখতে হবে তবে তুমি এখন একটা প্রশ্ন করতে পারো যা আমাদের পক্ষে আগ্রহী হতে পারে কিন্তু আমি এগোনোর আগে দ্রুত কয়েকটা বিষয়গুলি লিখে ফেলি যা MQTT নিয়ে আলোচনা করলাম তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সে সেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং আমি চাই মূলত সংযুক্তিটি চিহ্নিত করে সেশনগুলি দেখি ঠিক আছে আমি এটি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট থেকে অনুলিপি করেছি সুতরাং তোমার কিছু সম্পর্কে চিন্তা করার দরকার নেই সুতরাং কেবল সেশন সংযুক্তিগুলি দেখে সংযুক্তিটি সনাক্ত করতে হবে কোনও ক্লায়েন্টের সার্ভারের সাথে এবং ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সমস্ত যোগাযোগ সেশন এর অংশ হিসাবে নেওয়া হয় এবং খুব গুরুত্বপূর্ণ তারপরে তুমি পাবলিশের দিকেও নজর রাখতে পারো আমি এটি বিশদভাবে বলতে চাই না কারণ আগেও আমরা সাবস্ক্রাইব রিটেন মেসেজগুলি দেখেছি তাই আমি এই জিনিসগুলিকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে বলব কারণ এগুলি হল সমস্ত বিষয় যা তোমাকে প্রোটোকল সম্পর্কে জানতে সহায়তা করবে ঠিক আছে সুতরাং এটি একটি জিনিস এবং তারপরে অনেকগুলি মেসেজ MQQT এর দেখতে ভুলবেন না যেমন মেসেজ কানেক্ট কন্নাক এগুলি আমরা আগেই দেখে নিয়েছি তবে আমি চাই তোমরা আবার এগুলি দেখো এবং প্রটোকল খুব ভালোভাবে বোঝো এরপরে আছে প্যাকেট ফর্ম্যাট তোমরা সহজেই দেখতে পারো আমি এতে সময় নষ্ট করতে চাই না উদাহরণস্বরূপ কানেক্ট এর একটি মেসেজ ফরম্যাট আছে সুতরাং মেসেজ টাইপ বলে একটা জিনিস আছে আরো অনেক এরকম ফিল্ড আছে আমি সেখানে সময় নষ্ট করতে চাই না আমি আশা করি তোমরা নিজে দেখে নেবে সিকিউরিটি সম্পর্কিত কিছু বলার আগে যা আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাকে একটা ডেমো দেখাবো যা MQTT নিয়ে কিছু বলবে অবশ্যই এর আগে আমরা যা যা পড়লাম MQTT নিয়ে সে সব ঠিক আছে আমি যদি এমন সিস্টেমে কথা বলি যার অনেক ক্ষমতা আছে যেমন একটি রাস্পবেরি পাই বা কোড রেইড বোর্ড বা বোর্ডগুলি বলতে পারি যা বেগল বোন ব্ল্যাক আরডিএস বোর্ড বেগল বোন ব্ল্যাক রাস্পবেরি পাই এবং ইত্যাদি আসলে যা লিনাক্স দিয়ে চলে এক্ষেত্রে MQTT কিভাবে হার্ডওয়ারের খুব ছোট টুকরো তে কাজ করে যেহেতু তুমি সেন্সর সম্পর্কে কথা বলছো যা পরিবেশ থেকে কিছু সেন্স করছে এবার তারা এই ডেটা MQTT দিয়ে প্রেরণ করতে চায় তাই আমাকে এটা জানতে হবে তাদের আছে একটি ছোট শিশি আল্ট্রা লো পাওয়ার ইন্টারফেস এটি জিগবি হতে পারে এটি ব্লুটুথ বা তাদের মধ্যে একটি হতে পারে এবং এটি বেশিরভাগ ক্ষেত্রেই জিগবি হয় কারণ জিগবি ছোট সেন্সর নোড তৈরির জন্য খুব জনপ্রিয় এবং এটি একটি খুব জনপ্রিয় প্রোটোকল সুতরাং তুমি যদি এটি ব্যবহার করে থাকো তবে কীভাবে তুমি এই সমস্ত স্ট্যাক এটিতে চালিত করবে তোমার একটি বিশাল অ্যাপ্লিকেশন স্ট্যাকআছে MQTT স্ট্যাক এই সমস্ত কমান্ডের সাথে আমরা আলোচনা করেছি এবং সেগুলি সমস্ত স্পষ্টতই এটি কাজ করবে না সুতরাং আপনাকে অন্য ধরণের ছোট একই প্রোটোকলের বৈকল্পিক দিকে মনোযোগ দিতে হবে যা MQTT S বলা হয় MQTT S এর সম্পূর্ণ স্পেসিফিকেশন রয়েছে এটি এমবেডেড প্ল্যাটফর্ম গুলিতে চলে সুতরাং তুমি যদি আমাকে জিজ্ঞাসা কর MQTT S কী MQTT মানে সেন্সর নেটওয়ার্কগুলি এটিকে MQTT S বলা হয় এটি জিগবির জন্য অনুকূলিত এটির জন্য 6 lowpan আমি নিশ্চিত তুমি ইতিমধ্যে জানো এর অর্থ কী 6 lowpan হল IPv6 লো পাওয়ার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর জন্য সীমাবদ্ধ প্ল্যাটফর্মগুলির জন্য IPv6 রূপান্তর হল 6 লো প্যান এটিতে TCP ব্যবহার করতে হবে না UDP ব্যবহার করতে পারো ঐতিহ্যগতভাবে MQTT TCP ব্যবহার করে এবং এটি UDP এর ওপর ব্যবহার করতে পারো এটা নিম্ন ব্যান্ডউইথের জন্য বোঝানো হয়েছে এটি লো ব্যান্ডউইথ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কগুলির জন্য ফ্রেম সাইজ ছোট হয় এবং সহজ ডিভাইস এবং এটি যা ভাল তা হল এটি সাধারণ MQTT ব্রোকারদের সাথে সত্যই সামঞ্জস্যপূর্ণ এটাই সৌন্দর্য ঠিক স্পষ্টতই তুমি যদি এটি সামঞ্জস্য করতে চাও তবে তা সরল হবে না তোমাকেএকটি সুন্দর সিস্টেম তৈরি করতে হবে যা আমি আঁকতে চাই এবং কি করে MQTT S এনেবিলিং সিস্টেম বানাতে সক্ষম হবে তুমি কীভাবে এটি করবে আমি জলদি একটা ছবি এঁকে নিয়ে যাতে আমরা আরো ভালোভাবে বুঝতে পারব আমার কাছে MQTT S ক্লায়েন্ট টি আছে এটা ভিতরে রেখে দিই সুতরাং এটি করার সঠিক উপায় আমরা কী হিসাবে পরিচিত তা জানতে MQTT S গেটওয়ের সাথে কথা বলবে দিয়ে এই গেটওয়েটি MQTT ব্রোকারের সাথে কথা বলবে এটাই সুন্দর জিনিস আসলে এই গেটওয়েটি সিস্টেমের অংশ হতে পারে সুতরাং আমি একটি এখানে বিন্দুটি রাখব দেখানোর জন্য যদিও এই সিস্টেমটি দুর্দান্তভাবে প্রদর্শিত হয়েছে তাও আমি দেখাবো এই গেটওয়েটি এই হার্ডওয়্যারটির ভিতরে ঠেলতে পারি কিরকম ধরনের হার্ডওয়ার হবে MQTT ধরণের ব্রোকার হার্ডওয়্যার সম্পর্কে যখন কথা বলি তখন আমি রাস্পবেরি পাই এর মতো সিস্টেম উল্লেখ করছি অথবা বিগল বোন বা অ্যান্ড্রয়েড সিস্টেম যার অর্থ আমি বলতে চাইছি সেগুলি লো পাওয়ার তবে এগুলির মতো অত্যন্ত ছোট ডিভাইসের তুলনায় তাদের আরও ভাল কার্যকারিতা রয়েছে সুতরাং তোমার এই MQTT ক্লায়েন্ট থাকতে পারে মূলত এটি একটি ক্লায়েন্ট এটিও একটি ক্লায়েন্ট এবং তারা সকলেই এই দুর্দান্ত গেটওয়েতে সংযোগ করছে এবং সৌন্দর্যটি দেখ এটি এখন UDP চালায় এবং এই স্তর পর্যন্ত তারা 6 লো প্যানটি চালায় IPv6 লো পাওয়ার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটিতে খুব জনপ্রিয় একটি RFC রয়েছে IPv6 বাস্তবায়ন পরিবেশের জন্য এটি 6 লো প্যান নয় এটি খুব ভালভাবে কাজ করে জিগবিতে সুতরাং এটি জিগবি এটি TCP হতে পারে আরো অন্য উপায় আছে যা দিয়ে তুমি এটি করতে পারো তুমি গেটওয়ে এর মাধ্যমে না পাঠাতে চাইলে MQTT S ফরোয়ার্ডার ব্যবহার করতে পারো সুতরাং আরও একটি সম্ভাবনা রয়েছে যা হল MQTT S ফরোয়ার্ডার এবং MQTT S ক্লায়েন্টরা UDP তে সংযুক্ত হতে পারে এবং এই ফরোয়ার্ডারের সাথে সংযোগ করতে পারে ফরওয়ার্ডার কিছু পরিবর্তন করবে না কেবল এটি ইউডিপিতে থাকা প্যাকেটটিকে ব্রোকারের কাছে ফরোয়ার্ড করবে এবং ব্রোকার পরিবর্তে এটি পরিবর্তন করবে এবং একটি নির্দিষ্ট তথ্য বজায় রাখবে এটি কেবল একটি সহজ ফরওয়ার্ডিং সিস্টেম সুতরাং এটি সর্বত্র ইউডিপি হতে হবে এবং এটি পরিবর্তে ক্লায়েন্ট সংযোগ এ রূপান্তরিত হয় সুতরাং হয় তুমি মূলত একটি ফরোয়ার্ড দিয়ে যেতে পারো যে ক্ষেত্রে তুমি এখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারোআমার কেন এই ফরোয়ার্ডারের প্রয়োজন অবশ্যই সরাসরি ব্রোকারকে পাঠাতে পারি তুমি এটি UDP এর মাধ্যমে ব্রোকারের কাছে সরাসরি পাঠাতে পারো সুতরাং অনেক অনেক দৃশ্য আছে যা তুমি চেষ্টা করতে পারো তোমাকে নিজের দৃশ্যের চেষ্টা করতে কেউই বাধা দেয় নি যদি তুমি কনফিগার করে চালাকিভাবে কিছু স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে এটাও করতে পারবে সুতরাং এখানে ব্রোকার গুলি রয়েছে একটি গেটওয়ে এবং এগুলি সব এবার এমন নয় যে এভাবে কাজ করবে MQTT S সম্পর্কে বিশেষ কী এটি এর জন্য কেন লেখা হয় এর অর্থ এখানে একটি অসুবিধা রয়েছে এই MQTT S প্রোটোকল যা এই খুব ছোট ক্ষুদ্র সিস্টেমগুলির উপর চলছে আসলে এই গেটওয়ে কে খুঁজে পেতে হবে সুতরাং গেটওয়ে আবিষ্কার করা গুরুত্বপূর্ণ হয় গেটওয়ে পর্যায়ক্রমে ব্রড কাস্ট সম্প্রচার করতে পারে বা ক্লায়েন্টদের অনুসন্ধান করতে পারে হয় ক্লায়েন্টদের অনুসন্ধান করতে হবে বা গেটওয়ে সময় সময় সঠিকভাবে ব্রড কাস্ট করতে হবে সুতরাং যা আমাদের আবার খুব সাধারণ জিনিস নিয়ে আসে গেটওয়ের বিজ্ঞাপনের উপস্থিতি রয়েছে সুতরাং এটি থেকে আসছে গেটওয়ে আসলে এই বিজ্ঞাপনগুলি দিচ্ছে এটি MQTT S আমি এটি খুব গুরুত্বপূর্ণ MQTT S গেটওয়ে বলব এবং তুমি যদি ক্লায়েন্ট হও এবং গেটওয়ে অনুসন্ধানের চেষ্টা করছো যদি এই MQTT S ক্লায়েন্ট অনুসন্ধান করে আমি এটাকে এভাবে না লিখে আরেকটু বড় করে লিখব আসলে গেটওয়ের চক্র থেকে বড় লেখা উচিত নয় কারণ গেটওয়েটি প্রত্যাশিতভাবে MQTT S ক্লায়েন্ট থেকে আর কিছুটা শক্তিশালী ক্লায়েন্ট এটি পাঠিয়ে দিচ্ছে এবং অনুসন্ধানের প্রতিক্রিয়া হিসাবে এই গেটওয়েটি আসলে GWINFO ফেরত দেয় সুতরাং এখন এই গল্পটি সম্পূর্ণ করে গেটওয়ে বিজ্ঞাপনের পর্যায়ক্রমিক সংক্রমণ হতে পারে যদি কোনওভাবে MQTT S ক্লায়েন্ট সেই পর্যায়ক্রমিক বিজ্ঞাপনটি গ্রহণ করতে ব্যর্থ হয় এটি গেটওয়ে অনুসন্ধানও জারি করতে পারে যার জন্য গেটওয়ে GWINFO দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে এটিই মূলত এর অর্থ এই গেটওয়েগুলির সম্পর্কে সুন্দর কিছু আছে এই MQTT S গেটওয়েগুলি আর একটি সমস্যার মুখোমুখি হবেতা হল তারা অনেকগুলি সেন্সর নোড এর সাথে সংযুক্ত থাকবে এবং সেগুলি থেকে ডেটা আসবে কারণ এখন তুমি বেশ কয়েকটি শত এবং কয়েকশত সেন্সর সম্পর্কে কথাবলছো যা ডেটা পাবলিশ করার চেষ্টা করছে তার অর্থ MQTT S ক্লায়েন্টরা আসলে একাধিক গেটওয়েতে সংযোগ করতে পারে তাই যখন আমি লোড ব্যালেন্সিং বলি মূলত সেটা ডেটা লোড ব্যালেন্সিং এবং এটা সম্ভব সুতরাং তুমি দেখবে এটি আসলে বেশ ভালোভাবে স্কেল করে এটি অন্য জিনিস সুতরাং আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে এই গেটওয়েটি নিজে দুটি মোডে পরিচালনা করে আমি এটি পরিষ্কার করব এবং পরবর্তী শীটে যাব এবং তারপরে আমরা আবার MQTT S গেটওয়ে লিখব এবং এটি কিসের সাথে সংযুক্ত হচ্ছে এটাই MQTT ব্রোকারের সাথে সংযোগ স্থাপন করে s ব্রোকার নয় তবে সাধারণ ব্রোকারের সাথে এটি সংযুক্ত হচ্ছে এবং এই MQTT S ক্লায়েন্টদের কাছ থেকে বেশ কয়েকটি সংযোগ পাচ্ছে এটি ক্লায়েন্ট ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2 এবং এরকম আরও অনেক এখানে আমি একটি অন্য তীর রাখি এখানে অন্যটিকে দেখাবো এবং এখন তুমি দুটো উপায়ে করতে পারো তুমি মূলত প্রত্যেক ক্লায়েন্ট যা সংযোগ হবে তার জন্য সার্ভার এবং ব্রোকারের মধ্যে একটি সংযোগ তৈরি করবে সেখানে যদি একটি সংযোগ স্থাপনকারী কোনও ক্লায়েন্ট থাকে তবে সেখানে একটি সংযোগ থাকবে আবার যদি সেখানে n সংযোগ স্থাপনকারী ক্লায়েন্ট থাকে তবে MQTT S থেকে ব্রোকারের সাথে n সংযোগ থাকবে পরিষ্কারভাবে একে ট্রানস্পরেন্ট মোড বলা হয় আরেকটি মোড আছে যা বলা হয় এগ্রিগেটেড মোড এটি MQTT S গেটওয়ের একটি মোড এবং অন্য মোডটি রয়েছে যা এগ্রিগেটেড মোড হিসাবে পরিচিত সুতরাং ছবিটি খুবই সাধারণ আমার এটি এখনই সরিয়ে দেওয়া উচিত কিন্তু আমার কোনওরকম ইচ্ছে নেই এটা সরানোর সুতরাং আমি অন্য একটি শীট নিয়ে নেব আমি MQTT S গেটওয়ে এবং একাধিক ক্লায়েন্ট সংযোগ স্থাপন করব MQTT ব্রোকারের সাথে একটি সংযোগ থাকতে পারে একে এগ্রিগ্রেটেড মোড বলা হয় যা মূল জিনিস এখানে একটি শেষ কথা যা তেজস্বিনীর সাথে কথা কথা বলার সময় মাথায় এসেছিলো যে আমরা বিভিন্ন আকর্ষণীয় জিনিস করতে পারি আসলে মূল MQTT প্রোটোকলটি সাবধানতার সাথে দেখো মূল MQTT প্রোটোকল প্রতিটি টপিক এর জন্য টপিক প্লাস মেসেজ দেয় তুমি কেন MQTT S বিশ্বে প্রতিবার টপিক পাঠাতে চাও তুমি কি করো না তুমি টপিকে কেবল একবার আইডি দিয়ে প্রেরণ করো এবং তারপরে তুমি কেবল আইডি ব্যবহার শুরু করো আর টপিক ব্যবহার করো না টপিকটি আর ব্যবহার না করে কেবল টপিক আইডি ব্যবহার করো এবং ডেটা পাবলিশ করতে থাকো বা ডেটা সাবস্ক্রাইব করতে থাকো এটি হল স্পষ্ট নির্দেশক এবং আবার একটি স্পষ্ট পরিস্থিতি যেখানে তুমি সীমাবদ্ধ পরিবেশে সেন্সর নেটওয়ার্কের জন্য অপ্টিমাইজ করো এটি MQTT S প্রোটোকলটির মূল বিষয় একবার এই টপিক এবং টপিক আইডির সুবিধার্থে জন্য এবং এই টপিকগুলির পুনঃব্যবহার চালিয়ে যেতে আসলে একটি প্রয়োজনীয়তা আছে দুটি জিনিস রয়েছে একটি লং টপিক এবং একটি শর্ট টপিক তুমি উভয়ই ব্যবহার করতে পারো আসলে আইডি গুলি হয়তো লং আইডি বা শর্ট আইডি হতে পারে এটি করা হয় আইডি ব্যবহার করার সম্ভাবনাটি সহজ করার জন্য এবং তারপরে টপিক প্লাস মেসেজের পরিবর্তে মেসেজের টপিক আইডি প্লাস মেসেজ ব্যবহার করতে MQTT S আরো একটি মেসেজের সেট সমর্থন করে যাকেরেজিস্টার বলা হয় এটি টপিকগুলি রেজিস্টার করে যেগুলি ক্লায়েন্ট পাবলিশ করতে ইচ্ছুক এবং তুমি যদি একটি রেজিস্টার মেসেজ পাঠাও তুমি regack ফিরে পাবে যা ব্যান্ডউইথ হ্রাস করতে সাহায্য করে এখন ফিরে যাব এবং MQTT ওএসিস স্ট্যান্ডার্ড দ্বারা প্রদত্ত মূল বিমূর্তিটি দেখব এটিতে আমরা যা আলোচনা করেছি তার সমস্ত কিছুই আছে সুতরাং এটি একটি MQTT র মূল পয়েন্ট এখন অবশেষে আসো আমরা এখন MQTT র সুরক্ষা বিষয়ের দিকগুলি বুঝি আমি এখানে তোমাকে একটি সম্পূর্ণ গল্প দিতে যাবনা তবে আমরা MQTT তে সুরক্ষার কিছু প্রদর্শন করব এবং তুমি এই প্রদর্শন গুলি দেখে সব বুঝতে পারবে তবে আমরা প্রদর্শন গুলির দিকে যাওয়ার আগে অবশ্যই ওপেনএসএসএলঅর্গ OpenSSLorg এ যাও তোমাদের অবশ্যই httpsOpenSSLorg দেখতে হবে আমি মনে করি এটি ট্রান্সপোর্ট লেয়ার এর সুরক্ষার চাবিকাঠিটি ধরে রাখে TLS বা ডাটাগ্রাম ট্রান্সপোর্ট লেয়ার সুরক্ষা এই দুটি প্রোটোকল তোমাকে অনুমতি দেবে একটি MQTT ক্লায়েন্ট এবং ব্রোকারের মধ্যে সবচেয়ে নিরাপদ সুরক্ষিত যোগাযোগ করতে এটির মূল অর্থ হল যদি একটি এপ্লিকেশন লেয়ার থাকে যাতে MQTT চলছে এবং তারপর সেশন লেয়ার আছে যাতে সেশন কি দরকার পড়ে তারপর আছে ট্রান্সপোর্ট লেয়ার যেমন TCP বা UDP মূলত আমরা TCP এবং UDP সুরক্ষিত ভাবে ব্যবহার করিযা ট্রান্সপোর্ট লেয়ার এর সুরক্ষা তৈরি করবে সুতরাং যদি তোমরা TCP ব্যবহার করো তাহলে সেটা TLS হবে অথবা যদি UDP ব্যবহার হয় তাহলে সেটা DTLSহবে মূলত এটি এখানে বসে আছে ট্রান্সপোর্ট লেয়ার এর একটু উপরে এবং সম্পূর্ণরূপে সুরক্ষিত যোগাযোগ দেয় এবং কিভাবে তুমি জানো যে তুমি নিরাপদ যোগাযোগ করছো কিনা তাহলে তুমি আর http ব্যবহার না করে এখন থেকে https ব্যবহার করবে স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে TLS এতে একটি বড় ভূমিকা পালন করছে http সংযোগ স্থাপন করার জন্য এর মানে এই নয় যে UDP তে এই ভূমিকা পালন করে না এইজন্যই আমি আগে দেখিয়েছিলাম DLTS একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং তারা একসাথে চলে কিন্তু OpenSSL কি এবং এটি কিভাবে তোমাকে সাহায্য করবে এবং এটি তোমার কেন দেখা উচিত তোমাদের মূলত একটি ছবি নোট করতে হবে সুতরাং আমি OpenSSL লিখব এবং আমি একটি ছবি রাখব যা আমি আশা করি তোমরা মনে রাখবে OpenSSL বোঝার সময় তো OpenSSL কী OpenSSL কোনও বাক্সের মতো যা একটি সরঞ্জাম কিট OpenSSL এমন একটি বাক্সের মতো যাতে স্ক্রুড্রাইভার কাটিং প্লাস রাইট প্লাস এবং আরো কিছু রয়েছে এগুলি আসলে একটি মেকানিক এর সরঞ্জাম এভাবেই OpenSSL ক্রিপ্টোগ্রাফিক সরঞ্জাম কিট সুতরাং এই সরঞ্জাম কিটটি তোমাকে বেশ কয়েকটি কাজ করার অনুমতি দেয় এটি কোনও প্রোটোকল নয় দয়া করে নোট করবে OpenSSL কোনও প্রোটোকল নয় কারণ OpenSSL নিখুঁতভাবে একটি টুলকিট OpenSSL সম্পর্কে কি ভাল এটি ওপেন সোর্স এজন্য এটিকে OpenSSL বলা হয় এটি শক্তিশালী বাণিজ্যিক গ্রেড পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত টুলকিট যেমন আমি বলেছি এটি TLS ট্রান্সপোর্ট লেয়ার সুরক্ষা এবং সুরক্ষিত সকেট লেয়ার SSL প্রোটোকলের জন্য একটি সরঞ্জাম কিট যা আমি বলার চেষ্টা করছি এটা তার মূল বিষয় সুতরাং এটি একটি সাধারণ ক্রিপ্টোগ্রাফিক গ্রন্থাগার এবং তুমি এটার সম্পর্কে অনেক কিছু দেখতে পাবে আসলে এটা সক্রিয় ওয়েবসাইটগুলির মধ্যে একটি যেখানে প্রচুর আপডেট আসে কেন OpenSSL সম্পর্কে এতবার বলছি আমি একটি ছবিতে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যা আমি MQTT বিশ্বে আঁকতে যা তোমাদের বুঝতে সাহায্য করবে যে কেন MQTT ক্লায়েন্ট ব্যবহার করা উচিত MQTT ক্লায়েন্ট যা MQTT ব্রোকারের সাথে সংযোগ করতে চায় এটি ব্রোকার তুমি কি করবে তুমি পাবলিশ করার আগে ব্রোকারের IP অ্যাড্রেস এখানে লিখবে সুতরাং 10114116 এর উদাহরণটি নেওয়া যাক এটি হলো ক্লায়েন্টের IP অ্যাড্রেস এবং বলা যাক 10114117 হল ব্রোকারের IP অ্যাড্রেস ধরো 10114117 nptelexamplemqttbroker এ ম্যাপ করে চলো 10114116 কে একটি নাম দি যা হল nptelexamplemqttclient এখন প্রথম যেটা হবে তা হল যখন ক্লায়েন্ট ব্রোকার এর সাথে সংযোগ করতে চাইবে সে হয়তো এই নামটি nptelexamplemqttbroker দেবে এক্ষেত্রে কি হবে DNS এসে এই নির্দিষ্ট IPঅ্যাড্রেসের পুরো নামটি সমাধান করবে এবং এই অ্যাড্রেসের সাথে একটি অ্যাড্রেস রেকর্ড যুক্ত রয়েছে সুতরাং DNS অ্যাড্রেস রেকর্ড আনয়ন করা হবে এবং এটি MQTT ক্লায়েন্টকে দেওয়া হবে এবং ক্লায়েন্ট একটি সংযোগ ভিত্তিক করবে এটি এই IP অ্যাড্রেস পাবে কারণ অ্যাড্রেস রেকর্ডটি আসলে তোমাকেনাম থেকেঅ্যাড্রেস এর ম্যাপিং দেবে এবং অ্যাড্রেস আসবে এখন আমি তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ক্লায়েন্ট কিভাবে নিশ্চিত করে যে এটি আসলে সার্ভারের সাথে সংযোগ করছে অন্য কথায় একটি সম্ভাবনা রয়েছে যে মাঝখানে এমন একজন ব্যক্তি রয়েছে যা হাইজ্যাক করছে এবং একটি 10114118 IP অ্যাড্রেস প্রদান করছে এবং ক্লায়েন্টটি এখন আক্রমণকারীর সাথে সংযুক্ত হচ্ছে আসলে কি হচ্ছে যখন DNS বাইরে চলে যায় তখন এই আক্রমণকারী শোনে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায় প্রথম আক্রমণকারী খুব আক্রমণাত্মক যখন DNS রিকুয়েস্ট বাইরে যায় রিসলভার আনার জন্য এটি কিছুই নয় তবে যখন রিসলভার DNS রিকুয়েস্ট জারি করে তখন রিসলভার ব্রোকার প্রতিক্রিয়া জানাতে পারার আগেই আক্রমণকারী আসে এবং নিজের IP দেয় আর MQTT ভাবে এটি সত্যই সেই ব্রোকার এবং আক্রমণকারীর সাথে সংযোগ স্থাপন করে ফেলে এখন এটিকে ব্রোকার ভেবে এবং ব্রোকারের পরিবর্তে আক্রমণকারীকে পাবলিশ করা শুরু করে লোকেরা এটি জানে এবং লোকেরা জানতে পেরেছিল যে কোনওভাবে আমাদের এটা এড়ানো উচিত সুতরাং লোকেরা যা করেছে তা হল আমাদের DNS কে মোটেও ব্যবহার না করে DNSSEC সুরক্ষিত DNS ব্যবহার করা উচিত এটা সমস্যার সমাধান করতে সম্ভবত হবে হয়তো এখন আসো দেখি এই DNSSEC কীভাবে কাজ করে প্রথমটি DNSSEC কাজ করে কারণ ক্লায়েন্ট শংসাপত্র দেখে যা রুট থেকে আসছে তার নিচে MQTT থেকে আসছে তারপর example থেকে আসছে এবং একদম নিচে আসল সার্ভার থেকে যেটা আসছে সুতরাং এটি রুট থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের শংসাপত্রের শুদ্ধতা পরীক্ষা করবে এবং দেখবে প্রত্যেকটি স্তরের শংসাপত্র মেলে কিনা এটি সবকিছু মিলিয়ে দেখে খুঁজে বার করার জন্য যে মিলছে কি না কিন্তু আসলে আক্রমণকারী ও ঠিক একইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে আক্রমণকারী হয়তো একের পর এক শংসাপত্র সরবরাহ করে যাবে মূলত শুধুমাত্র DNSSEC ব্যবহার করে তুমি এটা নির্ধারণ করতে পারবে না যে তুমি সত্যিই আসল ব্রোকারের সাথে সংযোগ স্থাপন করছো কিনা এটা তোমার সমস্যার সমাধান করতে পারবে না তাই লোকেরা DNSSEC কে ব্যবহার করা পরিত্যাগ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তারা OpenSSL কে নিয়ে সবকিছু করতে চায় অতএব OpenSSL এ সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি সরঞ্জাম কিট হয়ে ওঠে যা তোমাদের বুঝতে হবে এবং MQTT এর সুরক্ষা সম্পর্কে প্রচুর মনোযোগ দিতে হবে এবার আমি আমার ল্যাপটপে প্রদর্শনী মোড এ চলে যাব এবং আমরা দ্রুত বেশ কয়েকটি প্রদর্শন দেখে নেব যে কিভাবে সুরক্ষা সম্পর্কিত জিনিসগুলি পরিচালনা করতে সক্ষম হব আমি একটি পরিদর্শন দেব এবং আমি দ্রুত বেশ কয়েকটি জিনিস মূলত 3 টি উপায় যার মাধ্যমে তুমি তোমার MQTT ব্রোকার সুরক্ষিত করতে পারো তা দেখাবো সমস্ত সেটিং গুলি যা আমরা এখন আলোচনা করছি সেগুলি MQTT ব্রোকারএর ক্ষেত্রে প্রথমটি যা তুমি করতে পারো তা হল তুমি ক্লায়েন্ট ID প্রেফিক্স করতে পারো তুমি একটি প্রিফিক্স করতে পারো এটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্বিতীয় জিনিসটি হল সহজ প্রমাণীকরণ যার অর্থ দয়া করে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড রাখুন তৃতীয় জিনিস হল ডিজিটাল শংসাপত্র প্রমাণীকরণের পাশাপাশি পাশাপাশি সেশন তৈরি করা উভয়ের জন্য ডিজিটাল শংসাপত্র ব্যবহার এবং ডেটা এনক্রিপ্ট করা নিশ্চিত করে ক্লায়েন্ট এবং ব্রোকার এর মধ্যে প্রেরণ করা এখন তুমি যদি শংসাপত্রগুলির দিকে তাকাও তবে প্রদর্শন শুরুর আগে শংসাপত্রের জগতের 3 টি সত্তা মনে রাখবে যখন OpenSSL ব্যবহার সুতরাং যখন তুমি শংসাপত্র বল তখন তুমি টুলকিট OpenSSL ব্যবহারের বিষয়ে কথা বলছো 3 টি সত্তা নোট করে নিতে হবে একটিকে শংসাপত্র কর্তৃপক্ষ বলা হয় দ্বিতীয়টি হল সার্ভার যার মানে MQTT সার্ভার ভালো হবে যদি আমি এখানে সার্ভার শব্দের জায়গায় MQTT ব্রোকার ব্যবহার করি এবং তৃতীয় টি হল ক্লায়েন্ট আমি যখন ক্লায়েন্ট বলি তখন আমার অর্থ MQTT ক্লায়েন্ট এই OpenSSL এর কমান্ড লাইনের কমান্ড গুলি তোমাকে এই তিনটি সত্তা গুলির জন্য শংসাপত্র তৈরি করতে সাহায্য করবে তুমি এই শংসাপত্র কর্তৃপক্ষ চাও কারণ এটি ক্লায়েন্টকে স্বাধীনভাবে জানাবে যে সার্ভারটিরসঙ্গে সংযুক্ত হচ্ছে সেটি সত্যই সঠিক সার্ভার কিনা DNSSEC মনে করো DNSSEC এ তুমি জানতে না যদিও প্রত্যেকটি শংসাপত্র রুট থেকে উপর অব্দি যাচাই করা হতো তবুও তুমি জানতে পারতে না এই শংসাপত্র গুলি আসলে আক্রমণকারী থেকে এসেছে কিনা কিন্তু এখানে একটি স্বতন্ত্র শংসাপত্র কর্তৃপক্ষ রয়েছে যে তোমার জন্য সবকিছু যাচাই করবে এবং ক্লায়েন্টকে সার্ভারের সাথে সংযুক্ত হতে দেবে এবং ক্লায়েন্ট নিজেকে সন্তুষ্ট করতে পারে যে সে সঠিক সার্ভারের সাথে সংযোগ স্থাপন করছে এমন একটি সম্ভাবনা রয়েছে যে সার্ভারটি সঠিক ক্লায়েন্ট এ সংযোগ করছে কিনা তাও পরীক্ষা করতে চাইতে পারে যদিও সেটা ঐচ্ছিক তবে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সে সেখানে স্বাধীন সুতরাং এগুলি হল প্রয়োজনীয় উপাদানগুলি একটি শংসাপত্র কর্তৃপক্ষ আছে এবং তারপরে একটি সার্ভার এবং তারপর ক্লায়েন্ট সুতরাং আসো এখন দেখি কীভাবে এই সমস্তগুলি আসলে সম্পন্ন করা হয় এবং আমরা এই পুরো শংসাপত্র ব্যবহৃত সিস্টেমটি আসলে কাজ করছে কিনা তা প্রকৃতপক্ষে প্রদর্শনের সাহায্যে দেখব সুতরাং ল্যাপটপ এ প্রদর্শন দেখতে যাওয়ার আগে আমি উল্লেখ করতে চাই যে আমরা সবাই মসকুইটো ব্যবহার করছি সুতরাং মসকুইটো সার্ভার হল ব্রোকার এবং পাহো ক্লায়েন্ট সুতরাং মসকুইটোকনফ mosquittoconf এ সমস্ত পরিবর্তন করা হয়েছে এই ফাইলটির নাম নোট করে নাও এখানেই আমরা সমস্ত কিছু করব প্রদর্শনের ক্রম ক্লায়েন্ট ID দিয়ে শুরু হবে তারপরে পাসওয়ার্ড তারপরে ব্রোকারের জন্য শংসাপত্র ভিত্তিক সুরক্ষা কনফিগারেশন সুতরাং আসো আমরা প্রথমটি দিয়ে শুরু করি অন্য স্ক্রিনটিতে শুরু করি আমরা খুব ধীরে ধীরে এগোবো এখন মূলত এখানে একটি ID দিয়ে পাবলিশ করা হচ্ছে ID এর নাম হলো C1 সেন্সর টপিক হল MQTT এবং মেসেজ কি হলো হ্যালো সুতরাং আসো দেখি এতে কি হয় তুমি দেখতে পাচ্ছো যে এটি সফলভাবে হয়েছিল এখন আমরা যা করব তা হল ক্লায়েন্টের প্রিফিক্স সরাবো এবং এটি আবার ট্রান্সমিট করবো এবং দেখবো কি ঘটে সুতরাং খুব সহজে মসকুইটোকনফ এ কনফিগার করতে পারো এবার এই ফাইলটি ওপেন করে দেখব যে তাতে আসলে কি ঘটছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটি দুর্দান্তভাবে পয়েন্ট করছে চলো কার্সারটি সেখানে নিয়ে যাই তুমি এখানে দেখতে পাচ্ছ যে কার্সারটি C1 ক্লায়েন্ট প্রেফিক্স এ পয়েন্ট করছে এর মানে C1 এর জন্য সন্ধান করতে হবে সুতরাং এটি অস্পষ্টতার মধ্যে দিয়ে সুরক্ষা তাই না এটা সেরমই কিছু এটি সব থেকে সহজ যাই করো কিন্তু সুরক্ষিত রাখ এটি হলো ডেমো টির প্রথম অংশ দ্বিতীয় টি পাসওয়ার্ড সম্পর্কে পাসওয়ার্ড পেতে এখন তোমাকে বেনামি ফলস অনুমতি দিতে হবে আগে এটি ট্রু ছিল এখন আমরা এটাকে ফলস করেছি এবং তারপর পাসওয়ার্ড ফাইল তৈরি করতে হবে আমাদের ক্ষেত্রে আমরা এটাকে পাসওয়ার্ড টেক্সট passwordText নাম রেখেছি এবং এতে পাসওয়ার্ড উল্লেখ করা উচিত সুতরাং আসো দেখি আসলে কি হয় আবার নোট করবে যে আমরা মসকুইটোকনফ mosquittoconf পরিবর্তন করছি ঠিক আছে আমরা আবার এরম একইভাবে অনুশীলন চালাবো মসকুইটো পাব ডি প্রেফিক্স হল C1 টপিক হল MQTT মেসেজ হলো হ্যালো সেন্সর সাব sensor sub হল ইউজারনেম এবং পাসওয়ার্ড হল ফেচডাটা এটি ঠিকভাবে কাজ করে এবার আমরা এই পাসওয়ার্ড সরিয়ে অন্য একটি ভুল পাসওয়ার্ড রাখবো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি সংযোগ অস্বীকার করেছে কারণ ঠিক পাসওয়ার্ড অন্য কিছু সরি আমাকে এখানে রিস্টার্ট করতে হতো তো যতবার তুমি মসকুইটো কনফ এ কিছু পরিবর্তন করবে তোমাকে রিস্টার্ট করতে হবে এবং এখন দেখতে পাচ্ছ যে প্রভাবটি রয়েছে সুতরাং এটি আরেকটি পাঠ যা তুমি শিখলে যে প্রতিবার কনফিগারেশন ফাইলটি পরিবর্তন করলে পুনরায় চালু করতে হবে সুতরাং পরিবর্তনগুলি কেবলমাত্র কনফিগারেশন ফাইল এ পরিবর্তন করে প্রভাবিত হয় এগুলি দয়াকরে নোট করে নাও এগুলো খুবই সহজ জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে তোমাকে যেটা করতে হবে তা হল কনফ ফাইলে গিয়ে এই তিনটি সেটিং এ দেখতে হবে যা হলো মূলত প্রথমে সর্টিফিকেট অথবা শংসাপত্র এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় টি হল সার্ভার শংসাপত্র এবং তৃতীয় টি হল সার্ভার কি সেটা এখানে লিসেনার পোর্ট হল 1883 দেখি এবারে এটা কিভাবে কাজ করে সুতরাং এখন যেহেতু এই শংসাপত্রগুলি তৈরি করা হয়েছে তোমাকে পুনরায় চালু করতে হবে সুতরাং আমরা পুনরায় আরম্ভ করব অন্যথায় এটি প্রভাবিত করে না এখন আমরা শুরু করব সঠিক ইউজারনেম এবং সঠিক পাসওয়ার্ড এবং ca সার্টিফিকেট পাথটি দিয়ে আসো আমরা সার্টিফিকেট পাথটি দি হ্যাঁ সেটা হল cafileetcmosquittocertscacrt এবং পোর্ট টি 1883 হিসেবে উল্লেখ করা আছে খুব ভালো এটি আবার ঠিকভাবে কাজ করছে এটি সবচেয়ে ভাল এটি TLS ব্যবহার করছে এবং প্রকৃতপক্ষে এটিতে সম্পূর্ণ সুরক্ষা সক্ষম করা হয়েছে সুতরাং এগুলি মূলত তোমাকে জানায় যে এটি সম্পূর্ণ সুরক্ষিত তোমার কাছে ক্লায়েন্ট ID প্রেফিক্স রয়েছে পাসওয়ার্ড রয়েছে এবং সমস্ত সার্টিফিকেট ইনস্টল করা হয়েছে যাতে শুধুমাত্র একটি TLS এখন সম্পূর্ণরূপে কাজ করছে এখন তোমাকে কেবল গল্পটি সম্পূর্ণ করতে হবে আসো আমরা ca সার্টিফিকেট সরিয়ে দি বা কোন ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করি অথবা এরকম কিছু যা কেবল এটি প্রদর্শন করার জন্য এগুলো যোগাযোগ হয় না সুতরাং তুমি দেখতে পাচ্ছো যে সংক্ষেপে এই পদক্ষেপগুলি করতে হবে এবং তোমাকে এটি নিশ্চিত করতে হবে যে সর্বোচ্চ সম্ভাব্য স্তরের সুরক্ষা সত্যই MQTT প্রোটোকলের জন্য সক্রিয় করা হয়েছে এখন সংক্ষেপে তুমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো আমি কীভাবে খুব সীমাবদ্ধ ডিভাইসে এই সমস্তটি করব একটি বিকল্প যা তুমি ভাবতে পারো তা হল বেশিরভাগ মাইক্রোকন্ট্রোলার আজকাল তোমাকে সহজেই এনক্রিপশন সরবরাহ করে এবং তারা তোমাকে এনক্রিপ্ট করার অনুমতি দেয় তাদের হার্ডওয়্যারে সিম্মেট্রিক কী এনক্রিপশন যেমন AES এনক্রিপশন রয়েছে কারখানার প্রেরণের সময় তোমার সম্ভবত কীটি রাখা উচিত তারপরে বুটস্ট্র্যাপ কৌশলগুলি ব্যবহার করে কী টি পরিবর্তন করার আরও একটি উপায় রয়েছে এটা সম্ভব এবং এটি করার খুব মুখ্য উপায় সুতরাং দয়া করে ডিফল্ট AES কী পরিবর্তনের জন্য বুটস্ট্র্যাপিং কৌশলগুলি দেখোএটা নিশ্চিত করার জন্য যে MQTT S ক্লায়েন্ট এর মতো সীমাবদ্ধ ডিভাইসে ন্যূনতম ডেটা এনক্রিপশন চলমান আছে এবং সেখানে আরেকটি সম্ভাবনা রয়েছে তুমি হয়তো আসলে সেশন হোল্ড করছো যদি তুমি ডেটা সংক্রমণ করে থাকো তবে তুমি অবশ্যই জানো যে এই সমস্ত কিছুর অর্থ হলো TLS মূলত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি ওভারহেড সুতরাং আসলে কোনও ডেটা ট্রান্সমিশন করার আগে এই মৌলিক হ্যান্ডশেকটি রয়েছে TLS একটি বিশাল হ্যান্ডশেক প্রোটোকল যা এই শংসাপত্র আদান প্রদান ক্লায়েন্ট দ্বারা যাচাইকরণের মাধ্যমে ঘটে শংসাপত্র কর্তৃপক্ষ ও আছে এবং তারপর বলব যে হ্যাঁ সব ঠিক আছে এবার সংযুক্ত করতে পারো এর মানে এতে হ্যান্ডশেক যুক্ত আছে আপনি যদি হ্যান্ডশেক অংশটি এড়াতে চাও এবং সেটাতে প্রত্যেকবার যখন তুমি TLS চালাতে চাও ব্রোকার এবং ক্লায়েন্টের মধ্যে অনেক পরিমাণে ডেটা সংক্রমণ হয়ে থাকে সুতরাং MQTT তে বিকল্প আছে যে তুমি একবার হ্যান্ডশেক করো এবং তা হোল্ড করে রাখ তুমি হ্যান্ডশেক একবার করো এবং সেশন কীটি স্থায়ীভাবে রেখে পরবর্তী সমস্ত সংক্রমণের জন্য সেই সেশন কীটি ব্যবহার করো সুতরাং সম্পূর্ণরূপে IoT প্রোটোকলের ক্ষমতা বুঝতে MQTT নির্দিষ্টকরণের সুরক্ষা সম্পর্কিত অধ্যায়টি নিশ্চয়ই দেখবে